আমরা আজকের ১২ নম্বর লেকচারে কমন অর্থাৎ যে তরলে কোষগুলোর প্রবৃদ্ধি ঘটে

কোষগুলো প্রকৃতপক্ষে এই চিত্রে অনেক বড় করে দেখানো হয়েছে বাস্তবে তুমি সাধারণত একেকটি কোষকে আলাদা আলাদাভাবে দেখতে পাবে না পরিমাপের জন্য আমাদের বিভিন্ন প্রকার যন্ত্রপাতি রয়েছে যেমন DO pH এবং তাপমাত্রা পরিমাপের যন্ত্র এবং বায়ু প্রবাহের জন্য বাতায়ন আমরা ধরে নিচ্ছি এটা একটি অ্যারোবিক হলো V এখানে দেখতে পাচ্ছো এর কিছু অংশ বাইরে টেনে নেওয়া হচ্ছে তাই এখানে সাবস্ট্রেটের ঘনমাত্রা এবং কোষের ঘনমাত্রা আউটলেট প্রবাহের সমান হতে হবে কারণ যেটা অভ্যন্তরে মিশ্রিত হচ্ছে সেটাই বের করে আনা হচ্ছে অতএব এই দুটির ঘনমাত্রা একই হবে এখন ভলিওমেট্রিক ফিড রেড কে সংজ্ঞায়িত করি DFV তো এখন কি তোমরা ফিড রেটকে এই ব্রথের আয়তন দ্বারা ভাগ করার অর্থটা ধরতে পারছো এটাকে তোমরা যদি একটি নির্দিষ্ট ফিড রেট ভাগ ওই আয়তন এই হিসেবে চিন্তা করো তাহলে ডিলিউশন রেটকে ভাবতে পারো প্রতি একক সময়ে সম্পন্ন রিয়েক্টর ভলিওম এর সংখ্যা হিসেবে তার মানে এটার একক হতে হবে ১সময়ের একক এটা একটু চিন্তা করে দেখো যে প্রতি একক সময়ে সম্পন্ন রিয়েক্টর ভলিওম এর সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করার ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছো কিনা সাধারণত কেমোস্ট্যাটের ইনলেটে কোনো কোষ থাকে না এবং এই কন্ডিশনকে কেমোস্ট্যাটগুলোতে সাধারণত ইনলেট কোষের ঘনমাত্রা থাকে না এরা ইনলেট প্রবাহে শুধু সাবস্ট্রেট হিসেবে থাকে এখন আমি আশা করবো তোমরা ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝতে চেষ্টা করবে কারণ এখানে অনেকগুলো জায়গাতে সংশয় থাকতে পারে যখন কেমোস্ট্যাটটি কাজ শুরু করে এখানে একটি ভেসেল থাকবে এখান থেকেই তোমরা ফিড শুরু করবে এর আগে কিছু নেই এখানে অবশ্য ইনলেট এবং আউটলেট প্রবাহের মধ্যে কিছু পার্থক্য আছে এটা আমরা অস্বীকার করছি না তাই যতক্ষণ না পর্যন্ত প্রবাহগুলোকে একই রকম করা যাচ্ছে এরা একইরকম হতে এবং স্টেডি স্টেট কন্ডিশন পূরণ করতে সম্ভবত কয়েক ঘন্টার মতো সময় লাগতে পারে ততক্ষণ পর্যন্ত ইনলেট এবং আউটলেটের মধ্যে ভিন্নতা থাকতে পারে আমরা ওই শুরুর দিকের সময়টা নিয়ে কথা বলছি না ওই সময়ে আনস্টেডি স্টেটে তাহলে মোটামুটি পুরোটা সময়েই এটা স্টেডি স্টেটে থাকবে এবং আমরা এখানে শুধু কেমোস্ট্যাটের স্টেডি স্টেটের অপারেশন নিয়েই আলোচনা করবো এটা একটু মাথায় রেখো তো আমরা এখানে যেটা বলতে চেয়েছি সেটা হলো অপারেশনের মোট সময়ের তুলনায় স্টার্ট আপ বা শাট ডাউনের ব্যাপ্তিকাল ছোট আমরা স্টার্ট আপ এবং শাট ডাউনকে এখানে বিবেচনা করবো না আমরা শুধু স্টেডি স্টেট নিয়েই কথা বলবো যখন F S এখানে F হলো ভলিওমেট্রিক ফিড রেট S হলো আউটলেটে সাবস্ট্রেটের ঘনমাত্রা x হলো আউটলেটে কোষের ঘনমাত্রা এবং ব্রথের আয়তন এই সবগুলো ভ্যারিয়েবল কোনোটিই সময়ের সাথে পরিবর্তিত হয় না এই কন্ডিশনটিই আমরা বিশ্লেষণ করবো কন্টিনিউয়াস বায়োরিয়েক্টর বা কেমোস্ট্যাট তার আসল কাজের অধিকাংশ সময়ই এই কন্ডিশনেই থাকবে আমাদের এই বিশ্লেষণের উদ্দেশ্যগুলো হলো স্টেডি স্টেট অপারেশনের কন্ডিশনগুলো বের করা ক্রিটিকাল ডিলিউশন রেট একটি রাশিমালা নির্ণয় করা এবং এর সাথে ব্যাচ বায়োরিয়েক্টর প্রোডাক্টিভিটির তুলনা করা এখানে দারুণ কিছু অবাক করা বিষয় চলে আসতে পারে চলো এবার বিশ্লেষণ শুরু করি আগে যেমনটি দেখানো হয়েছিল এটা সেই একই কেমোস্ট্যাট ইনলেটে আছে Fi Si xi সাধারণত xi শুণ্য হয়ে থাকে এবং আউটলেটে আছে F0 অর্থাৎ ভলিওমেট্রিক ফ্লো রেট S এবং x হলো যথাক্রমে সাবস্ট্রেট এবং কোষের ঘনমাত্রা এখানে ব্রথের আয়তন হলো V যেটা একইসাথে হল আমাদের বেছে নেওয়া সিস্টেম এর রেট সমান হলো ভর জমা হওয়ার রেট আমরা এটা করছি মোট ভরের উপর ri ro rg rc d dt যেহেতু আমরা এটা করছি মোট ভরের উপর এখানে কোনো জেনারেশন বা কনজাম্পশন থাকতে পারে না মোট ভর সবসময় সংরক্ষিত হবে সুতরাং শুধুমাত্র ইনপুট এবং আউটপুট থাকতে পারবে আমরা বলেছি যে আমরা শুধুমাত্র স্টেডি স্টেট কন্ডিশন নিয়েই কাজ করতে আগ্রহী তার মানে সময়ের সাপেক্ষে যেকোনো ডেরিভেটিভ কে চোখ বন্ধ করে শূণ্য ধরে নেওয়া যায় তাই স্টেডি স্টেটের সংজ্ঞানুসারেই এসব রাশি শুণ্য হবে সুতরাং ইনপুটের রেট এবং আউটপুটের রেট সমান হতে হবে এটাই হলো মোট ভর 𝑟𝑖 𝑟𝑜 ভলিওমেট্রিক ফ্লো রেট পাবো তাহলে 𝐹𝑖 𝜌𝑖 𝐹0 𝜌0 𝜌 হলো ফ্লুইডের ঘনত্ব i হলো ইনকামিং স্ট্রিম ফ্লুইডের ঘনত্ব oহলো আউটগোয়িং স্ট্রিমের ঘনত্ব সাধারণত এই দুইটি স্ট্রিমের ঘনত্বের মধ্যে কোনো পার্থক্য থাকে না আমরা এখানে কক্ষ তাপমাত্রায় কাজ করছি এবং স্বাভাবিক অবস্থায় এটা ৩০ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং ১ বায়ুমন্ডলীয় চাপ হতে পারে এই কন্ডিশনে সিস্টেমের এই অবস্থায় এই দুই স্ট্রিমের ঘনত্বের মধ্যে পার্থক্য থাকার কথা নয় তাই 𝜌𝑖 এবং 𝜌𝑜 কে উভয়পক্ষ থেকে বাদ দিয়ে দেওয়া যায় 𝐹𝑖 𝜌𝑖 𝐹0 𝜌0 𝐹𝑖 𝐹0 𝐹 তার মানে ভরের সমতা থেকে আমরা পাচ্ছি যে এ দুইটি ফ্লো রেটকেও সমান হতে হবে তো এখন আমরা একই সিস্টেমের উপর কোষের ভরের সমতা করি পূর্বে এটি ছিল মোট ভরের সমতা এখন আমরা কোষগুলোর ভরের সমতা স্থাপন করবো আমাদের আসল সমীকরণটি ছিল ri ro rg rc d dt এখানে সিস্টেমের কোষগুলোতে কোনো ইনপুট নেই এটি একটি স্টেরাইল ফিড তাই ri হচ্ছে শূণ্য এখানে আমরা ধরে নিচ্ছি কোষগুলোর কোনো কনসাম্পশন নেই কোষগুলোর কোনো মৃত্যু নেই তার মানে rc এখানে শূণ্য হবে এবং স্টেডি স্টেটে সময়ের সাপেক্ষে যেকোনো ডেরিভেটিভ শূণ্য হবে তাহলে আমরা পাচ্ছি 𝑟𝑜 𝑟𝑔 তাহলে আউটপুটের রেট অবশ্যই কোষ উৎপাদনের হারের সমান হতে হবে আউটপুটের রেটটা আসলে কী এটা হলো ভলিওমেট্রিক ফ্লো রেট গুণন কোষের ঘনমাত্রা যদি তোমরা এটার একক হিসাব করো তাহলে দেখতে পাবে এটা প্রকৃতপক্ষেই আউটলেট প্রবাহে কোষের ভর অন্যদিকে আউটলেট প্রবাহে কোষের মাস রেট গুণন কোষ উৎপাদনের হার যেটা হলো mu x গুণন V mu x হচ্ছে ভলিওমেট্রিক বেসিসে একক আয়তনে কোষ উৎপাদনের হার mass basis এ নিতে এখন এটাকে আয়তন দ্বারা গুণ করতে হবে তার মানে 𝐹 𝑥 𝑉 এখন যদি আমরা এই সমীকরণটিকে পক্ষান্তর করি এবং x কে কমন নিই তাহলে পাচ্ছি 0 𝑉 − 𝐹𝑥 0μ FVx F V কে D দ্বারা প্রতিস্থাপন করি D হলো ডিলিউশন রেট অর্থাৎ একক সময়ে সম্পন্ন রিয়েক্টর ভলিওম এর সংখ্যা 0 𝑥 তাহলে যদি এই দুইটি রাশির গুণফল যদি শূণ্য হয় তাহলে হয় এদের যেকোনো একটি রাশি শূণ্য অথবা দুইটি রাশিই শূণ্য হয় 0 অথবা x 0 অথবা উভয়ই এখন আমরা এই দুইটি কন্ডিশনের দিকে তাকাই এখানে x0 বলতে আসলে কী বোঝায় x টা কী এটা হলো আউটলেট প্রবাহে কোষের ঘনমাত্রা যখন x শূণ্য হয় তখন এটা বোঝায় যে আউটলেট প্রবাহে কোনো কোষ আসছে না এটাকেই বলে ওয়াশআউট কন্ডিশন কেমোস্ট্যাটের অপারেশনের সময় এমনটা হতে পারে যে কোন কোষই বের হয়ে আসছে না এবং এই কন্ডিশনে রিয়েক্টরটি স্টেডি স্টেটেও থাকতে পারে কিন্তু এগুলো অপ্রয়োজনীয় কন্ডিশন এই কন্ডিশনে আমরা কার্যকরভাবে কাজ করতে পারবো না বুঝতেই পারছো এটা অনুৎপাদনশীল কারণ আউটলেটে কোনো কোষ আসছে না তাই এটা স্টেডি স্টেটের কন্ডিশন হলেও এটাকে প্রকৃতপক্ষে আমরা ওয়াশআউট কন্ডিশন বলবো এখন আমরা একটু যদি এই কন্ডিশনটির দিকে তাকাই "mu সমান d" - এর কিছু খুব অন্তর্নিহিত অর্থ রয়েছে যদিও এটা খুবই সাধারণ একটি সমীকরণ এটা শুধু বলেছে যে ডিলিউশন রেটই নির্ধারণ করে দেয় প্রবৃদ্ধির হারকে এটা খুবই তাৎপর্যপূর্ণ একটি ব্যাপার কারণ ডিলিউশন রেট হলো FV আমরা একটি রিয়েক্টরের ডিলিউশন রেটকে পরিবর্তন করবো কীভাবে একটি নির্দিষ্ট রিয়েক্টরের আয়তনও নির্দিষ্ট শুধুমাত্র ফ্লো রেটই পরিবর্তন করা সম্ভব ফ্লো রেট আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমরা পাম্পের ফ্লো রেট পরিবর্তন করলেই ফ্লো রেট পরিবর্তিত হবে সুতরাং শুধুমাত্র ফ্লো রেট পরিবর্তনের মাধ্যমেই আমরা স্পেসিফিক গ্রোথ রেটকে পরিবর্তন করতে পারি তোমরা নিশ্চয়ই জেনে থাকবে স্পেসিফিক গ্রোথ রেট গ্রোথ রেট যেটি কিনা একটি বায়োলোজিকাল প্যারামিটার তাকে নিয়ন্ত্রণ করতে পারি এই ব্যাপারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাহলে একটি নিদির্ষ্ট V এর জন্য অপারেশনাল প্যারামিটার F নির্ধারণ করে দেয় একটি বায়োলজিকাল প্যারামিটারকে এটাই এই সমীকরণটির তাৎপর্য তাহলেকেমোস্ট্যাটের অপারেশনের স্টেডি স্টেট কন্ডিশনেই এটা ঘটবে যদি তোমরা কোষকে আরো দ্রুততর হারে বাড়াতে চাই তাহলে তোমাকে শুধু ফ্লো রেট কে বাড়াতে হবে আর তখনই কোষগুলো দ্রুততর হারে বাড়তে থাকবে তবে তা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা মোট ভর নিয়ে কাজ করেছি কোষ নিয়ে কাজ করেছি এখন চলো আমরা একই সিস্টেমের উপর সাবস্ট্রেটের ভর সমতা নিয়ে কাজ করি ri ro rg rc d dt এই ব্যালেন্স ইকুয়েশনের মধ্যে আমরা শুধু সাবস্ট্রেটের দিকে দৃষ্টিপাত করবো এখানে একটি ইনপুট আছে একটি সাবস্ট্রেটের আউটপুট আছে এই দুইটি প্রবাহে নতুন কোনো সাবস্ট্রেট উৎপন্ন হচ্ছে না তবে অবশ্যই কনজাম্পশন রয়েছে এবং কোনো একিউমুলেশন হচ্ছে না কারণ এটি একটি স্টেডি স্টেট সময়ের সাপেক্ষে যেকোনো ডেরিভেটিভ শূণ্য 𝑟𝑖 − r𝑜 − 𝑟𝑐 0 মনে করে দেখো যে Y xS ছিল কোষের পরিমাণ ভাগ ব্যবহৃত সাবস্ট্রেটের পরিমাণ Yxsamount of cells producedamount of substrate consumed আমরা এগুলো কেন করছি ইনপুট রেটকে আমরা ফ্লো রেট এবং ফিডে সাবস্ট্রেটের ঘনমাত্রার মাধ্যমে লিখতে পারি যেখানে গ্রোথ রেট এবং সাবস্ট্রেটের কনজাম্পশন রেটের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই

হয়তো রক্ষণাবেক্ষণের জন্য অল্প পরিমাণ খরচ হতে পারে কিন্তু এটা ততোটা বোঝা যাবে না তাই S→Si ধরি যখন ওয়াশআউট ঘটে তখন ডিলুশন রেট হলো Dc যখন আমরা এতো সব বিষয়ের ভেতর দিয়ে যাচ্ছি তখন আমরা এটাও একটু মনে করে দেখি যে আসলে আমরা এগুলো কেন করছি আমরা আসলে স্টেডি স্টেট অপারেশনের জন্য প্রয়োজনীয় কন্ডিশনগুলোর দিকে তাকাচ্ছি আমাদের এই বিশ্লেষণের উদ্দেশ্য হলো স্টেডি স্টেট অপারেশনের ক্ষেত্রে কন্ডিশনগুলো বের করা ক্রিটিকাল ডিলিউশন রেট বের করা ম্যাক্সিমাম অপারেবল ডিলিউশন রেট আমরা এতো এলজেব্রা করে এটিই বের করতে চাচ্ছি যখন আমরা এলজেব্রা করছি তখন এই উদ্দেশ্যটা সবসময় মাথায় রাখা উচিত সেজন্যেই আমাদের বার বার মনে করে দেখা উচিত যে আসলে আমরা কী করতে চাচ্ছি তাহলে চলো আমরা আগের আলোচনায় ফিরে যাই ধরি যখন ওয়াশআউট ঘটে তখন ডিলুশন রেট হলো Dc অর্থাৎ ক্রিটিকাল ডিলিউশন রেট মনোড মডেল থেকে পাই mSKSSμ যেহেতু এখানে µ D Dc এবং S→Si তাহলে সমীকরণটি এভাবে লেখা যেতে পারে mSiKSSiDC আমরা আউটলেটের ঘনমাত্রা বনাম ডিলিউশন রেটকে প্লট করি নিচের সমীকরণটি আমাদের জানা আছে এটি থেকেই আমরা আউটলেটে কোষের ঘনমাত্রা পাচ্ছি xYxS Si D KSm D যদি আমরা এটিকে গ্রাফে উপস্থাপন করি তাহলে সেটা অনেকটা এরকম দেখাবে গ্রাফটি Dc এর কাছে অনেক খাড়াভাবে নেমেছে ক্রিটিকাল ডিলিউশন রেটে প্রকৃতপক্ষে আউটলেটে কোনো কোষ থাকবে না কোষের ঘনমাত্রা শূন্য হবে আমরা যে রাশিমালাটি প্রতিপাদন করেছিলাম সেটি হলো SD KS ইনলেটে সাবস্ট্রেটের ঘনমাত্রা ক্রিটিকাল ডিলিউশন রেটে পৌঁছাবে সুতরাং এই পরিসরের ভেতর তুমি একটি ক্যামোস্টেটকে পরিচালনা করতে পারবে ক্রিটিকাল ডিলিউশন রেটের পর ওয়াশআউট ঘটবে এখানে আর কোনো কোষ থাকবে না এবং আর কোনো সাবস্ট্রেটের রূপান্তর ঘটবে না এই অবস্থায় কেমোস্ট্যাটকে চালনা করাটা অর্থহীন এখন তৃতীয় উদ্দেশ্যটি ছিল যদি আমরা মনে করে দেখি আমরা কেমোস্ট্যাটের সেল প্রোডাক্টিভিটির সাথে ব্যাচ রিয়েক্টরের তুলনা করবো এটা করার জন্য চলো আমরা একটু দেখি সেল প্রোডাক্টিভিটি কী একটি ইন্ডাস্ট্রির উদ্দেশ্য যেমন থাকে আমাদের আগ্রহের জায়গাটিও সেটি অর্থাৎ কম সময়ে বেশি পরিমাণে উৎপাদন প্রোডাক্টিভিটি এই উদ্দেশ্যেই সংজ্ঞায়িত করা হয় এটা হলো একক সময়ে একক আয়তন উৎপাদনের পরিমাণ তাহলে কেমোস্ট্যাটের সেল প্রোডাক্টিভিটি হলো একক সময়ে একক আয়তনে উৎপন্ন সেলের পরিমাণ যেহেতু এখানে সেলগুলোই হলো আমাদের প্রোডাক্ট cell productivitycells producedvolume 1time যদি এমনও হয় যে সেলগুলো থেকে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে তখনও তোমরা সেল প্রোডাক্টিভিটিকে সর্বোচ্চ পরিমাণে বাড়াতে চাইবে কারণ এটাই সরাসরি সেলের অভ্যন্তরে মলিকিউলের উৎপাদনকে বাড়িয়ে দেবে যত বেশি সংখ্যক ফ্যাক্টরি থাকবে ততই বেশি প্রোডাক্ট উৎপন্ন হবে সুতরাং আমরা সেলগুলোর দিকেই আলোকপাত করবো যদি আমরা কেমোস্ট্যাটের প্রোডাক্টিভিটিকে R দ্বারা প্রকাশ করি তাহলে এটা হবে Rchemostat x x D যেহেতু একক আয়তনে উৎপন্ন সেল হচ্ছে x এক একক ভাগ সময় হচ্ছে µ চিত্রের মাধ্যমে প্রকাশ করলে আমরা পাচ্ছি আমরা এরই মধ্যে দেখেছি d এর পরিবর্তনের সাথে কীভাবে কোষ ঘনমাত্রা পরিবর্তিত হয় প্রোডাক্টিভিটি বাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা Dm এ গিয়ে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটিতে পৌঁছে এবং তখন থেকে এটা আবার নামতে থাকবে ক্রিটিক্যাল ডিলিউশন রেটে না পৌঁছানো পর্যন্ত সেখানে এটি শূন্য হয়ে যাবে যেখান থেকে সেলগুলো বের হয়ে আসছে সেখানে প্রোডাক্টিভিটিকে শূন্য হতে হবে এখন তাহলে সেল প্রোডাক্টিভিটি r সর্বোচ্চ থাকা অবস্থায় ডিলিউশন রেট Dm নির্ণয় করি আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি চাই এখন সম্ভাব্য ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটিগুলো তুলনা করা যাক

এখানে শুধু পক্ষান্তর করা হয়েছে একটি রাশিকে অপরপক্ষে নেওয়া হয়েছে এখন আমরা Y x S কে উভয়পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারি এবং এরপর উভয়পক্ষে mu m minus D squared দ্বারা গুণ করে প্রয়োজনীয় সমীকরণটি আনতে পারি এখন আমরা এখানে একটি দ্বিঘাত সমীকরণের মতো কিছু একটা পাচ্ছি D mu m D K S ভাগ S i সমান যদি তুমি এটাকে ভেঙ্গে লিখো a বিয়োগ b এর বর্গ মিনিমামের জায়গায় ম্যাক্সিমাম পেতে আমাদের দেখতে হবে যে সেকেন্ড ডেরিভেটিভ শূণ্য থেকে ছোট কিনা d2RdD20 যদি KSSi KSKSSi→0 তাহলে Dmm1 KSKSSi05m1 0m তাহলে এখন Dm এর ক্ষেত্রে সেল ঘনমাত্রার দিকে একটু তাকাই যদি ম্যাক্সিমাম সেল প্রোডাক্টিভিটির ক্ষেত্রে সেল ঘনমাত্রা xm হয় তাহলে সমীকরণে সংশ্লিষ্ট ভ্যারিয়েবলগুলো প্রতিস্থাপন করে xm এর একটি রাশিমালা পেতে পারি xm এর রাশিমালায় যদি তুমি সংশ্লিষ্ট ভ্যারিয়েবলগুলো প্রতিস্থাপন করো তাহলে আমরা কাঙ্ক্ষিত রাশিমালাটি পেতে পারি আমরা জানি যে xm হলো ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটির ক্ষেত্রে সেলের ঘনমাত্রা তাহলে অন্যান্য ভ্যারিয়েবলগুলোও ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটির সাথে সংশ্লিষ্ট ভ্যারিয়েবল হতে হবে D এখানে হয়ে যাবে Dm অন্যান্যগুলোর ক্ষেত্রেও একই xmYxS Si Dm KSm Dm তাহলে এখানে কোনো পরিবর্তন নেই শুধু D হয়ে যাবে Dm এখানে Ks একটি ধ্রুবক 𝜇𝑚 আরেকটি ধ্রুবক আর D হয়ে যাবে Dm তাহলে Dm এর রাশিমালাটি উপরের সমীকরণে প্রতিস্থাপন করে পাই xmYxS Si m1 KSKSSi05 KSm m1 KSKSSi05 এটাই হলো ম্যাক্সিমাম সেল ঘনমাত্রার রাশিমালা এখানে যেমনটি দেখানো হয়েছে সেভাবে এটাকে কয়েক ধাপে আরো সরলীকরণ করা যায় আমরা এখান থেকে শুরু করি xmYxS Si m1 KSKSSi05 KSm m1 KSKSSi05 হিসাবের সুবিধার্থে ধরি A KSKSSi05 তাহলে xm দাঁড়াচ্ছে xmYxS Si 1 A KSA YxS ASi KSA KSA YxS ASiKS KSA তাহলে সবশেষে পাচ্ছি xmYxS SiKS KSKSSi05YxS KSSi1 KSKSSi05 তাহলে এটিই হলো ম্যাক্সিমাম সেল ঘনমাত্রার জন্য রাশিমালা যখন KS≪ Si তখন KSKSSi→0 তাহলে 𝑥𝑚 দাঁড়াচ্ছে xmYxS Si একইভাবে প্র্রোডাক্টিভিটি Rm হবে 𝑅𝑚 𝐷𝑚𝑥𝑚 𝜇𝑚 একটা ধারণা পেতে কিছু প্রচলিত মানের জন্য হিসাব করা যাক ঈস্টের ক্ষেত্রে প্রচলিত মানগুলো হলো m05 h 1 YxS05 তাহলে ইনলেট সাবস্ট্রেট ঘনমাত্রা Si 50 gl 1 এর জন্য ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি হবে Rm 125 gl 1h 1 Si 5 gl 1 Rm 0025 gl 1h 1 একইভাবে ম্যামালিয়ান সেলের জন্য প্রচলিত মানগুলো হলো µm 005 h 1 YxS 01 তাহলে Si 5 gl 1 এর জন্য Rm 0025 gl 1h 1 তাহলে এখানে তুমি পাচ্ছো ঈস্টের ক্ষেত্রে প্রোডাক্টিভিটি 125 gram per liter per hour এবং ম্যামালিয়ান সেলের ক্ষেত্রে 0025 gram per liter per hour এখানে মানের পরিবর্তনটা দেখতে পাচ্ছো এখন আমরা কন্টিনিউয়াস এবং ব্যাচ অপারেশনের প্রোডাক্টিভিটির মধ্যে তুলনা করি উভয়ক্ষেত্রে সর্বোচ্চ সম্ভাব্য প্রোডাক্টিভিটি নিই এবং দেখি এদের অনুপাত কত ব্যাচের ক্ষেত্রে আমরা জানি সর্বোচ্চ সম্ভাব্য সেল ঘনমাত্রা হলো 𝑆𝑖𝑌𝑥𝑆 ব্যাচের জন্য সময় হলো t1xmx0 t0 কোনো ল্যাগ ফেইজ নেই ধরি নিলে আমরা পাই t1 xmx0 যেখানে আমরা ধরে নিচ্ছি যে 𝐾𝑆 ≪ 𝑆 µ 𝜇𝑚 আমি এখানে এত সব কিছু করছি প্রোডাক্টিভিটির অনুপাত সম্পর্কে একটি ধারণা পেতে যে ল্যাগ টাইম কতটুকু তাৎপর্যপূর্ণ আমরা সবসময়ই এটা যোগ করে নিতে পারি তুলনা করার জন্য আমি এটা একটা সাধারণ উপায়ে করছি তাই আমি এখানে কাজ করছি সবথেকে সহজ ক্ষেত্রটি নিয়ে যা বাস্তবে ঘটা সম্ভব কিন্তু এটি থেকেই একটি পরিপূর্ণ চিত্র পাওয়া যায় তাহলে ব্যাচের প্রোডাক্টিভিটি হলো সর্বোচ্চ সম্ভবপর সেল ঘনমাত্রা ভাগ সময় - ব্যাচটির জন্য যেটুকু সময় লাগে অর্থাৎ একক সময়ে একক আয়তনে উৎপাদনের পরিমাণ RbatchSi YxS1m xmx0 তাহলে এটাই হলো ব্যাচের ক্ষেত্রে প্রোডাক্টিভিটির রাশিমালা যেটা x0 থেকে শুরু হয়ে xm পর্যন্ত যায় এখন কেমোস্ট্যাটের ক্ষেত্রে আমরা এরই মধ্যে দেখেছি যে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি হচ্ছে 𝑅𝑚 𝜇𝑚 তাহলে কেমোস্ট্যাটের ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটির সাথে ব্যাচের অনুরূপ রাশিটির অনুপাত হবে RchemostatRbatchmYxS SiSi YxS1m xmx0 xmx0 সাধারণত ব্যাচের ক্ষেত্রে তুমি দেখবে ম্যাক্সিমাম সেল ঘনমাত্রা প্রারম্ভিক সেল ঘনমাত্রার 10 থেকে 30 গুণ হয় যেহেতু ব্যাচের ক্ষেত্রে xmx0 সাধারণত 10 থেকে 30 পর্যন্ত হয়ে থাকে RchemostatRbatch3 to 4 তাহলে কেমোস্ট্যাটের ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটির সাথে ব্যাচের অনুরূপ রাশি অনুপাত তিন থেকে চার এর মধ্যে হতে পারে এটা বোঝাচ্ছে যে কেমোস্ট্যাট গঠনগতভাবেই ব্যাচ রিয়েক্টর অপেক্ষা তিন থেকে চার গুণ বেশি উৎপাদনক্ষম এটা এর নিজস্ব গুণগত কারণেই এই বিশ্লেষণ থেকে আমরা এটা খুবই অন্তর্নিহিত একটি ধারণা পেলাম স্বাভাবিকভাবে বললে ব্যাচ রিয়েক্টরের তুলনায় কেমোস্ট্যাট তিন থেকে চারগুণ অধিক উৎপাদনক্ষম তাহলে ইন্ডাস্ট্রিতে আমরা তিন থেকে চারগুণ বেশি উৎপাদন আশা করতে পারি কন্টিনিউয়াস অপারেশনে সুইচ করার মাধ্যমে কিন্তু কন্টিনিউয়াস মোডে কাজ করা ব্যাচ মোডের তুলনায় অনেক বেশি কষ্টসাধ্য এই কারণেই ইন্ডাস্ট্রিগুলো ব্যাচ মোডকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে শুধুমাত্র সেসব ক্ষেত্র ব্যতীত যখন এটি সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় হয় সেইক্ষেত্রে হয়তো কিছু ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াসে সুইচ করতে পারে আমরা এখানে দেখিয়েছি যে একটি কন্টিনিউয়াস বায়োরিয়েক্টর গঠনগতভাবেই ব্যাচ রিয়েক্টরের তুলনায় তিন থেকে চার গুণ অধিক উৎপাদনক্ষম তাহলে একটি প্র্যাকটিস প্রবলেম দেখা যাক আমি এই প্রবলেমটি দিচ্ছি এবং সামনের লেকচারে আমরা এটি সমাধান করবো আমরা এই প্রবলেমটির পরেই আলোচনা চালিয়ে যাবো এই ফেড ব্যাচ অপারেশন এর আলোচনাটি আমি শেষ করতে চাই এই লেকচারটির অংশ হিসেবে প্র্যাকটিস প্রবলেমটি হলো এরকম - প্রক্রিয়াজাত ফাঙ্গাই গ্রোথ রেটের সাথে সংশ্লিষ্ট সাবস্ট্রেট ঘনমাত্রা হলো 1 gram per liter এটা অ্যারোবিক গ্রোথ যার সাবস্ট্রেটের সেল ইয়েল্ড কোফিসিয়েন্ট হলো 05 ইনলেট ভলিওমেট্রিক ফ্লো রেট দেওয়া থাকলে এক্ষেত্রে প্রয়োজনীয় কেমোস্ট্যাটের ন্যূনতম আকার নির্ণয় করো তাহলে তোমরা নিজেরাই কেন এটা আগে চেষ্টা করে দেখছো না আমরা অবশ্যই জানি যে পরবর্তী লেকচারে আমরা এর সমাধান দেখবো এখন আরেকটু এগিয়ে যাই ফিড ব্যাচ অপারেশন একটি ফিড ব্যাচ অপারেশনকে কীভাবে বিশ্লেষণ করা যায় তোমরা নিশ্চয় মনে করতে পারছো ফিড ব্যাচ হলো আর কিছুই না ইন্টারমিটেন্ট যোগ করা ইন্টারমিটেন্ট সরিয়ে ফেলা একসাথে দুটোই অথবা একটা একটা করে ফিড ব্যাচ অপারেশনের একটি কারণ রয়েছে প্রকৃতপক্ষে এটাই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে প্রচলিত মোড আমরা এরই মধ্যে দেখেছি যে কিছু কন্ডিশনের ক্ষেত্রে ফিড ব্যাচ অপারেশনকে অধিকতর প্রাধান্য দেওয়া হয় যেমন কাল্টিভেশনের সময় বা যখন কোনো বিশেষ ফিড স্ট্যাটেজি বাস্তবায়নের প্রয়োজন হয় তখন যে মেটাবোলাইট তৈরি হয় তার ক্ষতিকারক প্রভাবকে হ্রাস করার ক্ষেত্রে এটা এমন একটি অবস্থা যখন ফিড ব্যাচ অপারেশনকেই অধিকতর প্রাধান্য দেওয়া হবে এবং যেকোন সময় t তে সেল ঘনমাত্রা পাওয়ার জন্য এই অপারেশনটি বিশ্লেষণ করা যাক যেখানে কেবলমাত্র ইনপুটই আছে আমি শুধুমাত্র একটি সহজ ক্ষেত্রে ব্যাপারটি বিশ্লেষণ করছি এই বিশ্লেষণের ব্যাপারে তোমাকে প্রাথমিক ধারণা দিতে পরবর্তীতে এই বিশ্লেষণগুলো অধিকতর জটিল হতে পারে যতক্ষণ পর্যন্ত তুমি কার্যপদ্ধতিটা জানো তুমি এটি সমাধান করতে পারবে তুমি রাশিমালাগুলো প্রতিপাদন করতে পারবে এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সেগুলো সমাধানের দিকে আগাতে পারবে তাহলে এক্ষেত্রে শুধু ইনপুট আছে আউটপুট নেই ধরি অন্তর্মুখী প্রবাহের ভলিওমেট্রিক ফিড রেট হলো Fi যেটি t এর ফাংশন xi হলো অন্তর্মুখী প্রবাহে সেল ঘনমাত্রা ব্যাপারটাকে সাধারণক্ষেত্রে চিন্তা করার জন্য এটি স্টেরাইল ফিড নয় এবং rx হলো ভলিওমেট্রিক হিসেবে সেল গ্রোথ রেট আমরা যদি বায়োরিয়েক্টর কনটেন্ট বা বায়োরিয়েক্টর ব্রথকে সিস্টেম হিসেবে চিন্তা করে সেলের উপর ম্যাটেরিয়াল ব্যালেন্স করি তাহলে সামগ্রিক ব্যালেন্স সমীকরণটি হলো ri ro rg rc d dt এখানে কোনো আউটপুট নেই শুধুমাত্র ইনপুট আছে ধরে নিই এখানে কোনো সেলের কনজাম্পশন হচ্ছে না এটা স্টেডি স্টেট নয় তাই d dt শূণ্য হতে পারবে না সুতরাংri rg d dt রাশিগুলোকে প্রতিস্থাপন করে পাই FitxitrxVddt FitxitrxVxddt Vddt আগে সবকিছু সময়ের ধ্রুবক হওয়ায় যতটা সহজ ছিল এক্ষেত্রে আর সেটা নেই এখানে সব রকমের টার্ম ই রয়েছে তাহলে Fi হলো t এর ফাংশন xi হলো t এর ফাংশন V ধ্রুবক নয় ঠিক আছে তাহলে এখানে সব টার্মই রয়ে যাচ্ছে শুধুমাত্র dVdt ছাড়া আমরা বাকি সবগুলো টার্ম নিয়ে আমরা কাজ করতে পারবো আমরা ইনলেট ফিড রেটকে সময়ের ফাংশন হিসেবে জানি আমরা ইনলেটে সেলের ঘনমাত্রাকেও সময়ের ফাংশন হিসেবে জানি আমরা সেল তৈরির হার জানি এবং আমরা বায়োরিয়েক্টরের আয়তনও জানি তাহলে এটিই একমাত্র রাশি যেটা নিয়ে আমাদের আরো কাজ করতে হবে এই সমীকরণটি বুঝতে গেলে এটা করা জন্য বায়োরিয়েক্টর ব্রথের উপর মোট ভরের সমতা স্থাপন করা যাক ri ro rg rc d dt মোট ভরের সমতায় এখানে কোনো আউটপুট নেই কোনো ভরের উৎপাদন হচ্ছে না কোনো কনজাম্পশন নেই সুতরাং এই সবগুলো রাশি শূণ্য হবে এবং তাই ri d dt প্রতিস্থাপন করে পাই Fitiddt সাধারণত ইনলেট এবং আউটলেটে ঘনত্ব একই হয় এবং ধ্রুবক থাকে সুতরাং আমরা তাদেরকে ডেরিভেটিভের বাইরে নিয়ে আসতে পারি Fitiρddt Fitddt ddt কে এ প্রতিস্থাপন করে আমরা পাই FitxitrxVxFit Vddt Fitxit xrxV Vddt FitVxit xrx ddt যদি এই কার্যপদ্ধতিটি জানা থাকে তাহলে আমরা এটি সমাধান করে ব্যাচ রিয়েক্টরের জন্য সেল ঘনমাত্রার প্রোফাইল পেতে পারবো আমরা এই মডুইলটি এখানেই শেষ করবো প্রকৃতপক্ষে আমরা বায়োরিয়েক্টরের বিশ্লেষণ এবং অপারেশনের কমন মোডগুলোর উপর এই মডুইলটি শেষ করেছি আমরা শুরুতে ব্যাচ বায়োরিয়েক্টর সম্পর্কে দেখেছি সেগুলো বিশ্লেষণ করেছি ব্যাচ বায়োরিয়েক্টরকে বিশ্লেষণ করে কিছু প্রয়োজনীয় এস্টিমেট পেয়েছি এবং এরপর আমরা কন্টিনিউয়াস অপারেশনের দিকে আলোকপাত করেছি একটি প্রবলেম দেওয়া হয়েছে অনুগ্রহ করে এটি চেষ্টা করো এবং সবশেষে আমরা খুব সংক্ষেপে ফেড ব্যাচ অপারেশন নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা দেখেছি